নমস্কার তো আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম দুটি খুব গুরুত্বপূর্ণ থিওরেম সম্পর্কে যেগুলি ছিলো সুপারপজিসান থিওরেম তার সঙ্গে থেভেনিন'স থিওরেম Thevenins theorem তো এই সপ্তাহেও আমরা আরও কিছু থিওরেম সম্পর্কে আলোচনা করবো যেগুলি খুবই গুরুত্বপূর্ণ বর্তনী বিশ্লেষণে এবং আজ আমরা শুরু করবো নর্টন'স থিওরেম Nortons Theorem দিয়ে দেখা যাক এটার মানে কি যদি তুমি মনে করো আমরা আগের সপ্তাহে থেভেনিন'স থিওরেম Thevenins theorem সম্পর্কে কি আলোচনা করেছিলাম যে থেভেনিন'স থিওরেম Thevenins theorem প্রদান করেছিলেম একজন ফরাসি টেলিগ্রাফ ইঞ্জিনিয়ার 1883 সালে তারপর 43 বছর পর 1926 সালে আরও একজন অ্যামেরিকান ইঞ্জিনিয়ার ই এল নর্টন একটি সূত্র বের করেন যাকে বলা হয় নর্টন'স থিওরেম Nortons Theorem নর্টন হলেন USA এর টেলিফোন ল্যাবে বেল ট্যেকনিক্যালের একজন ইঞ্জিনিয়ার তো নর্টন'স থিওরেম Nortons Theorem মানে কি নর্টন'স থিওরেম Nortons Theorem বলছে যে একটি লিনিয়ার দুই প্রান্ত বিশিষ্ট বর্তনী একটি তুল্য বর্তনী দ্বারা প্রতিস্থাপিত হতে পারে যেখানে একটি কারেন্ট উৎস IN তার সঙ্গে সমান্তরালে একটি রোধ RN আছে যেখানে IN হলো প্রান্তের মধ্যে দিয়ে প্রবাহিত শর্ট সার্কিট কারেন্ট ও RN হলো ইনপুট অথবা প্রান্তের তুল্য রোধ যখন স্বাধীন উৎসগুলি বন্ধ থাকে তো আবার উৎস বন্ধ করা মানে ভোল্টেজ উৎস শর্ট সার্কিট হবে এবং কারেন্ট উৎস ওপেন সার্কিট হবে এখন যদি তুমি থেভেনিন'স থিওরেমের Thevenins theorem সঙ্গে পারস্পরিক সম্পর্ক দেখো তাহলে দেখবে যেমন থেভেনিন'স থিওরেমে Thevenins theorem আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল VTh ও RTh নির্ণয় করা ঠিক সেরকম নর্টন'স থিওরেমেও Nortons Theorem আমাদের বের করতে হবে IN ও RN তো এখন লিনিয়ার দুই প্রান্ত বিশিষ্ট বর্তনী থেকে নর্টন'স থিওরেম Nortons Theorem বোঝা যাক এটা একটা অজানা বর্তনী যেটা লিনিয়ার দুই প্রান্ত বিশিষ্ট এবং আমাদের a b প্রান্তে এই বর্তনীর নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনী বের করতে হবে তো যদি তুমি পুনরায় মনে করো আমরা থেভেনিন'স থিওরেমে Thevenins theorem সময় কি আলোচনা করেছিলাম তাহলে দেখবে যে লিনিয়ার দুই প্রান্ত বিশিষ্ট বর্তনী তার তুল্য বর্তনী বা থেভেনিন তুল্য বর্তনী দ্বারা প্রতিস্থাপিত হতে পারে তো সেই থেভেনিন তুল্য বর্তনী কি ছিল তুমি দেখেছ যে থেভেনিন তুল্য বর্তনী হলো VTh এর সঙ্গে শ্রেণিতে একটি RTh রোধ এবং এটা দুটি নোডের মধ্যে ছিল এখন যদি তুমি আবার দেখো নর্টন'স থিওরেমের Nortons Theorem ক্ষেত্রে কি হবে সেটা একটি নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনীতে রূপান্তর করে দেবে যেখানে নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনীতে থাকবে একটি কারেন্ট উৎস IN তারসঙ্গে সমান্তরালে একটি রোধ RN তো এটা হলো লিনিয়ার দুই প্রান্ত বিশিষ্ট বর্তনীর নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনী এখন যদি তুমি এই দুটি বর্তনী দেখো যেগুলি হলো থেভেনিন তুল্য বর্তনী ও নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনী তাহলে দেখবে এগুলি অনেকটা একই রকম যদি তুমি উৎস রূপান্তর মনে করো যেটা আমরা আগের সপ্তাহে আলোচনা করলাম তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবে যে যদি তুমি উৎস রূপান্তর করো ভোল্টেজ উৎস থেকে কারেন্ট উৎসের তাহলে কি হবে ভোল্টেজ উৎস ভাজিত RTh যেটা হলো শ্রেণিতে থাকা রোধ সেটা হবে কারেন্ট উৎসের মান তো তুমি কি বলতে পারো RThRN এবং INVThRTh তো যদি তুমি উৎস রূপান্তর প্রয়োগ করো তাহলে বুঝতে পারবে যে থেভেনিন তুল্য বর্তনীকে নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনীতে রূপান্তর করা যায় তো উৎস রূপান্তর প্রয়োগ করে তুমি বলতে পারো থেভেনিন রোধই হলো নর্টন'স রোধ Nortons resistance তো এখন আমরা কিভাবে নর্টন'স তুল্য কারেন্ট Nortons equivalent current নির্ণয় করবো আমরা এটাকে নির্ণয় করবো আমাদের প্রদত্ত বর্তনীর শর্ট সার্কিট পরীক্ষা করে এখন এক্ষেত্রে যদি তুমি দেখো দেখবে এটা একটি দুই প্রান্ত বিশিষ্ট লিনিয়ার বর্তনী আমাদের এই দুটি প্রান্তকে শর্ট সার্কিট করতে হবে এবং শর্ট সার্কিট কারেন্ট পরিমাপ করতে হবে যখন আমরা শর্ট সার্কিট কারেন্ট পরিমাপ করে ফেলবো তখন জানতে পারবো যে শর্ট সার্কিট কারেন্ট হলো নর্টন'স তুল্য কারেন্ট Nortons equivalent current কিভাবে এখন যদি তুমি নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনী দেখো সেখানে যদি a b প্রান্তকে শর্ট সার্কিট করা হয় তাহলে শর্ট সার্কিট প্রান্ত দিয়ে প্রবাহিত কারেন্ট হবে IN কেন শর্ট সার্কিটের কারণে RN এর কোনো গুরুত্বপূর্ণ অংশ থাকবে না তাই IN হবে শর্ট সার্কিট কারেন্ট সেইজন্য যখন আমরা প্রান্তকে শর্ট সার্কিট করবো তখন আমরা পাবো শর্ট সার্কিট কারেন্ট যেটা হবে নর্টন'স তুল্য কারেন্ট Nortons equivalent current তো এইভাবে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে যদি আমরা নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনী আঁকি যেখানে থাকবে রোধ RN ও কারেন্ট IN যেটা হবে a b প্রান্তের মধ্যে তো যদি তুমি তুলনা করো এই দুটির মধ্যে তাহলে তুমি বলতে পারো যে এই দুটি বর্তনী একে অপরের তুল্য কারণ a b প্রান্তে তাদের V I বৈশিষ্ট্য সমান তো এইভাবে তুমি কি বলতে পারো তুমি বলতে পারো যে নর্টন'স তুল্য কারেন্টের Nortons equivalent current মান হলো IN যেটা হলো এটা যার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তার শর্ট সার্কিট কারেন্টের মান যখন শর্ট সার্কিট আছে তো এটা তুমি বিভিন্ন বর্তনী বিশ্লেষণের পদ্ধতির মাধমেও নির্ণয় করতে পারো যেমনটি আমরা আলোচনা করেছিলাম কিরর্শের ভোল্টেজ সূত্র বা কিরর্শের কারেন্ট সূত্র এবং RTh যেটা হলো থেভেনিন রোধ যেটা হলো আবার নর্টন'স রোধ Nortons resistance সেখানেও আমরা একই পদ্ধতি ব্যবহার করতে পারি যেমনটি আমরা আলোচনা করেছিলাম থেভেনিন'স থিওরেমের Thevenms theorem সময় এখন যেমন আমরা আলোচনা করেছিলাম থেভেনিন'স থিওরেমের Thevenins theorem ক্ষেত্রে তো এখেত্রেও আমাদের দুটি পদ্ধতি থাকবে যার মাধ্যমে আমরা নর্টন'স রোধ Nortons resistance নির্ণয় করতে পারবো প্রথম পদ্ধতিটি হলো যখন বর্তনীতে কোনো নির্ভরশীল উৎস নেই সেক্ষেত্রে তুমি কি করবে আমাদের শুধুমাত্র স্বাধীন উৎসগুলিকে বন্ধ করতে হবে এখন RN এর মান কি হবে RN হলো a b প্রান্ত থেকে দেখলে ইনপুট রোধ যেটা আমরা আগের চিত্রে দেখলাম তো যদি তুমি a b প্রান্ত থেকে দেখো তাহলে দেখবে ইনপুট রোধই হলো নর্টন'স রোধ Nortons resistance তো তুমি RN কে পাবে ইনপুট রোধ হিসাবে যেটা a b প্রান্তের মধ্যে রোধ দ্বিতীয় পদ্ধতিটি হলো যখন বর্তনীতে কোনো নির্ভরশীল উৎস থাকবে তো আমাদের কি করতে হবে আমরা শুধু মাত্র বর্তনীর সঙ্গে যুক্ত স্বাধীন উৎসগুলিকে বন্ধ করবো কিন্তু নির্ভরশীল উৎসগুলিকে বর্তনীতে যুক্ত রাখবো এখন যেমনটি আমরা থেভেনিন থিওরেমেও Thevenins theorem দেখাছিলাম ঠিক সেরকম এখানেও নির্ভরশীল উৎসগুলিকে আমরা বন্ধ করতে পারবো না কারণ তারা বর্তনীর অন্য রাশি দ্বারা নিয়ন্ত্রিত তো আমরা নির্ভরশীল উৎসগুলিকে বর্তনীতে যুক্ত রাখবো এবং আমরা বর্তনীটিকে সমাধান করবো নর্টন'স কারেন্ট Nortons current IN ও নর্টন'স রোধ Nortons resistance RN নির্ণয় করতে তো আমাদের কি করতে হবে এক্ষেত্রে তো এক্ষেত্রেও যেমন আমরা থেভেনিন থিওরেমেও Thevenins theorem করেছিলাম আমাদের একটি ভোল্টেজ v0 প্রয়োগ করতে হবে a b প্রান্তে ও কারেন্ট i0 নির্ণয় করবো এবং এই মান ব্যবহার করে খুব সহজেই RN এর মান নির্ণয় করতে পারবো যেটা হলো RTh তো নর্টন'স রোধ Nortons resistance ও থেভেনিন'স রোধ একই এখন থেভেনিন বর্তনী ও নর্টন'স বর্তনীর Nortons circuit সম্পর্ক বুঝে নেওয়া যাক আমরা এইমাত্র দেখলাম যে থেভেনিন'স রোধ RTh ও নর্টন'স রোধ Nortons resistance একই এবং আমরা যেটা উৎস রুপান্তরের সময় আলোচনা করেছিলাম যে উৎস রূপান্তর করলে নর্টন'স রোধ Nortons resistance হবে VThRTh তো আমরা বলতে পারি যে উৎস রুপান্তরের সাহায্যে থেভেনিন'স ও নর্টন'স থিওরেম Thevenin and Nortons theorem কোনোভাবে সম্পর্কিত তো RTh সমান RN এবং নর্টন কারেন্ট IN সমান VThRTh তো তুমি খুব সহজেই বলতে পারো যে এটা হলো উৎস রুপান্তর সেই জন্য উৎস রুপান্তরকে বলা হয় থেভেনিন নর্টন'স রূপান্তর Thevenin Nortons transformation এখন উপরের সম্পর্ক অনুসারে আমরা বলতে পারি যে VTh IN ও RTh সম্পর্কিত তো থেভেনিন বা নর্টন তুল্য Thevenin or Nortons equivalent বর্তনী নির্ণয় করতে আমাদের তাদের নির্ণয় করতে হবে বিভিন্ন বর্তনী বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে সেটা হতে পারে মেশ বিশ্লেষণ বা নোডাল বিশ্লেষণ তো আমাদের কাছে আছে অজানা চলরাশি VTh IN ও RTh যেটা আমাদের নির্ণয় করতে হবে তো সাধারণত আমরা কি করি আমরা a b প্রান্তে ওপেন সার্কিট ভোল্টেজ পরিমাপ করি কারণ থেভেনিন ভোল্টেজের জন্য আমাদের কি নির্ণয় করতে হয় আমাদের ভোল্টেজ নির্ণয় করতে হয় যেটা হলো a b প্রান্তে ওপেন সার্কিট ভোল্টেজ এবং আমাদের a b প্রান্তে শর্ট সার্কিট কারেন্ট নির্ণয় করতে হবে যেটা নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনী নির্ণয় করতে প্রয়োজন এবং নির্ণয় করতে হবে a b প্রান্ত থেকে ইনপুট রোধ যখন সমস্ত স্বাধীন উৎসগুলি বন্ধ থাকে তো এটা আর কিছুই না এটা হলো RTh অথবা তুমি বলতে পারো এটা RN এর সঙ্গেও সমান কারণ RTh ও RN এর মূলত একই মান তো আমরা কি করতে পারি এইগুলি হলো তিনটি অজানা রাশি যেমন VTh IN ও RTh তো আমাদের এর মধ্যে দুটি নির্ণয় করতে হবে এবং তারপর আমরা ওহমের সূত্র ব্যবহার করবো তৃতীয়টি নির্ণয় করার জন্য তো আমরা কি পাবো আমরা পাবো VTh হলো a b প্রান্তের ওপেন সার্কিট ভোল্টেজ নর্টন'স কারেন্ট Nortons current হলো a b প্রান্ত দিয়ে প্রবাহিত শর্ট সার্কিট কারেন্ট যখন উভয়ই শর্ট সার্কিট করা আছে এবং তারপর RTh হলো থেভেনিন রোধ যেটা আর কিছুই না সেটা হলো ওপেন সার্কিট ভোল্টেজ ভাজিত শর্ট সার্কিট কারেন্ট এবং এটা হবে নর্টন'স রোধ Nortons resistance সংক্ষিপ্তভাবে তুমি বলতে পারো যে a b প্রান্তে করা ওপেন বা শর্ট সার্কিট পরীক্ষা যথেষ্ট থেভেনিন বা নর্টন'স তুল্য বর্তনী নির্ণয় করার জন্য যে বর্তনীতে কমপক্ষে একটি স্বাধীন উৎস আছে তো এটা প্রয়োজন কারণ আমরা যখন থেভেনিন থিওরেম নিয়ে আলোচনা করেছিলাম ও আমরা আলোচনা করেছিলাম যদি বর্তনীতে কোনো নির্ভরশীল উৎস না থাকে তাহলে আমরা VTh নির্ণয় করতে পারব না তো অনুরূপভাবে এক্ষেত্রেও যদি তোমার কাছে নির্ভরশীল উৎস না থাকে এই বর্তনীতে কোনো স্বাধীন উৎস নেই তো তুমি কারেন্ট IN এর মান নির্ণয় করতে পারবে না তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে কমপক্ষ্যে একটি স্বাধীন উৎস থাকতে হবে যেটা আমাদের সাহায্য করবে থেভেনিন বা নর্টন'স তুল্য বর্তনী নির্ণয় করতে এখন একটি উদাহরণের সাহায্যে এই ধারনাটিকে বুঝে নেওয়া যাক তো চিত্রে যে বর্তনীটি দেওয়া আছে সেটার নর্টন'স তুল্য বর্তনী নির্ণয় করতে হবে এখন আমরা নর্টন'স রোধের Nortons resistance মান নির্ণয় করতে পারি ঠিক যেমন করে আমরা থেভেনিন তুল্য বর্তনীর মান নির্ণয় করেছিলাম তারমানে আমাদের কি করতে হবে আমাদের ভোল্টেজ উৎসগুলিকে শর্ট সার্কিট করতে হবে ও কারেন্ট উৎসগুলিকে ওপেন সার্কিট করতে হবে তো আপডেটেড বর্তনীটি কি হবে আপডেটেড বর্তনীটি হবে যেমনটি চিত্রে দেখানো আছে যেখানে ভোল্টেজ উৎসটি শর্ট সার্কিট করা আছে ও কারেন্ট উৎসটি ওপেন সার্কিট আছে এবং আমাদের শুধু রোধটি বাকি আছে আমাদের চারটি রোধ আছে 8 ওহম 5 ওহম আবার 8 ওহম ও 4 ওহম তো রোধগুলি এইভাবে আছে এখন যদি আমরা a b প্রান্ত থেকে ইনপুট রোধ দেখি সেটা হবে নর্টন'স রোধ Nortons resistance বা তুমি বলতে পারো থেভেনিন রোধ সেটার মান কি হবে যদি তুমি বর্তনীটি দেখো তুমি জানতে পারবে RN5848520 205254 এখন পরবর্তী কাজ কি হবে শর্ট সার্কিট কারেন্ট নির্ণয় করা তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের প্রথমে a b প্রান্তকে শর্ট সার্কিট করতে হবে তো আমাদের নির্ণয় করতে হবে a b প্রান্ত দিয়ে প্রবাহিত শর্ট সার্কিট কারেন্টের মান এবং সেটা হবে নর্টন'স কারেন্ট Nortons current এখন যদি তুমি মূল বর্তিনীটি দেখো তাহলে দেখবে আমরা শুধুমাত্র a b প্রান্ত দুটিকে শর্ট সার্কিট করেছি এখন তুমি যখন a b প্রান্তকে শর্ট সার্কিট করবে তখন কি হবে যদি তুমি বর্তনীটিকে ভালো করে দেখো তুমি দেখতে পাবে 5 ওহম রোধটি শর্ট সার্কিট তারের সঙ্গে সমান্তরালে আছে তো তার মানে 5 ওহম রোধটিও শর্ট সার্কিট হয়ে গেছে তো তুমি 5 ওহম রোধটিকে বাদ দিতে পারো বর্তনী থেকে এইভাবে আমাদের বাকি থাকবে দুটি মেশ যেটা পরস্পর যুক্ত মনে করা যাক এই মেশ কারেন্টটি হলো i1 এবং এই মেশ কারেন্টটি হলো i2 যেটা প্রবাহিত হচ্ছে 4 ওহম 8 ওহম ও তারপর শর্ট সার্কিট দিয়ে তারপর আবার 8 ওহম এবং 12 ভোল্ট উৎসের মধ্যে দিয়ে তো এখন তোমার কাছে দুটি মেশ আছে বর্তনীতে এই দুটি বর্তনী থেকে তুমি কি পেতে পারো যদি তুমি মেশ 1 টিকে দেখো তাহলে মেশ কারেন্ট i1 এর মান হবে 2 A তো এটা তুমি বর্তনী থেকে খুব সহজেই দেখতে পাবে কারণ 2 অ্যাম্পিয়ার কারেন্ট উৎসটি মেশে আছে তো কারেন্ট i1 হবে 2 অ্যাম্পিয়ার তারপর আমাদের কারেন্ট i2 এর মান নির্ণয় করতে হবে তো তুমি কিভাবে i2 এর মান পাবে তোমাকে এই মেশের জন্য মেশ সমীকরণটি লিখতে হবে 20i2 4i1 120 এখন তুমি i1 এর মান জানো যেটা তুমি ব্যবহার করবে i2 এর মান নির্ণয় করতে যেটা হলো শর্ট সার্কিট কারেন্ট কারণ i2 হলো শর্ট সার্কিট এখানে এটা নর্টন'স কারেন্ট Nortons current এবং যার মান হলো 1 অ্যাম্পিয়ার তো নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনী তুমি কি পাবে তুমি পাবে নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনী যেটা চিত্রে দেখানো আছে এখন a b প্রান্ত থাকবে যেটা তুমি এইমাত্র নির্ণয় করলে 4 ওহম ও এটা হলো 1 আম্পিয়ার তো মূলত এই বর্তনীর নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনী যখন এটা শর্ট সার্কিট ছিলো না হবে 1 আম্পিয়ার সঙ্গে 4 ওহম রোধ তো এখন তুমি নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনী পেয়ে গেছো এরপর তুমি কি করতে পারো নর্টন'স কারেন্ট Nortons current নির্ণয় করা যেতে পারে থেভেনিন'স ভোল্টেজ Thevenins voltage ভাজিত থেভেনিন'স রোধ করে তো আমরা কি করতে পারি আমাদের থেভেনিন'স থিওরেমের ধারণটিকে কাজে লাগিয়ে আমাদের নির্ণয় করতে হবে a b প্রান্তে ওপেন সার্কিট ভোল্টেজ কি হবে তো এখন যদি তুমি বর্তনীটিকে দেখো আমরা পুনরায় থেভেনিন রোধের মান নির্ণয় করবো না কারণ আমরা জানি যে থেভেনিন রোধ ও নর্টন'স রোধ Nortons resistance সমান এবং আমরা এটা নির্ণয় করেছি যে 4 ওহম এখন পরবর্তী কাজ হলো আমাদের থেভেনিন ভোল্টেজের মান নির্ণয় করতে হবে এবং যেটা হলো a b প্রান্তের ওপেন সার্কিট ভোল্টেজ যদি তুমি বর্তনীটিকে দেখো দেখবে সেখানে দুটি মেশ আছে মনে করা যাক মেশ কারেন্টগুলি হলো i3 ও i4 i3 এর মান কি হবে i3 এর মান হবে 2 আম্পিয়ার যেটা আমরা এই মেশ থেকে দেখতে পাচ্ছি এখন i4 এর মান নির্ণয় করতে আমরা শুরু করবো 12 থেকে তারমানে তুমি ঋণাত্মক থেকে ধনাত্মক এর দিকে শুরু করছো যখন কারেন্টের দিক এইদিক থেকে দেখা হয় তখন সেখানে চারটি রোধ আছে এই রোধের মধ্যে কারেন্ট হলো i2 এই দিকে i1 এইদিকে তো তুমি পাবে i3 এই দিকে ও i4 এইদিকে তো তুমি পাবে 4i3 একটি অংশ হিসাবে এবং তুমি যোগ করবে সমস্ত রোধ গুন i2 গুলিকে তো তুমি কি পাবে তুমি পাবে 25i4 তো এই মেশের জন্য তুমি সমীকরণটি তৈরি করেছো যেমন 25i4 4i3 120 এবং যেহেতু তুমি i3 এর মান জানো তো তুমি এখানে i3 এর মান বসাবে এবং তুমি পাবে i4 এর মান যেটা হলো 08 আম্পিয়ার এখন ওপেন সার্কিট ভোল্টেজের মান কি হবে ওপেন সার্কিট ভোল্টেজের মান হবে voc যেটা হলো 5i4 যেটা হলো আমাদের থেভেনিন ভোল্টেজ এখন আমরা থেভেনিন ভোল্টেজ পেয়ে গেছি আমার থেভেনিন রোধ পেয়ে গেছি তো INVThRTh সুত্রের সাহায্যে আমরা আবার নর্টন'স কারেন্টের Nortons current মান পাবো যেটা হলো 1 আম্পিয়ার এবং এটা আমরা নির্ণয় করেছিলাম যখন আমরা সরাসরি নর্টন'স থিওরেম Nortons theorem প্রয়োগ করেছিলাম তো আমরা বলতে পারি থেভেনিন'স থিওরেম ও নর্টন'স থিওরেম Nortons theorem একে অপরের ডুয়াল তুমি উৎস রূপান্তর ব্যবহার করে খুব সহজেই নর্টন'স Nortons থেকে থেভেনিন ও থেভেনিন থেকে নর্টন'স Nortons রূপান্তর করতে পারো তো শেষমেশ তুমি পেয়ে গেছো নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনী যেখানে আছে 1 আম্পিয়ার যার সঙ্গে 4 ওহম সমান্তরালে তো এখন আরও একটি উদাহরণ দেখা যাক যেখানে তোমাকে নর্টন'স তুল্য Nortons equivalent বর্তনী নির্ণয় করতে হবে চিত্রে দেখানো চিত্রের এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো 4 অ্যাম্পিয়ার কারেন্ট উৎসটি উভয় মেশের ক্ষেত্রেই সমান তো আমরা কি করতে পারি আমরা উৎস রুপান্তর পদ্ধতি কাজে লাগিয়ে নর্টন কারেন্টের Nortons current মান নির্ণয় করতে পারি তো প্রথমে বের করা যাক নর্টন রোধের Nortons resistance মান কি জেট হলো a b প্রান্ত থেকে দেখলে ইনপুট রোধ তো আমাদের কি করতে হবে আমাদের ভোল্টেজগুলিকে শর্ট সার্কিট করতে হবে তো আমরা কি পাবো আমরা এইরকম বর্তনী পাবো তো এটা হলো 3 ওহম এটা ওপেন সার্কিট থাকবে কারণ কারেন্ট উৎস ওপেন সার্কিট আছে তারপর আছে 6 ওহম এটা হলো 3 ওহম এবং এটা হলো a b প্রান্ত তো যখন তুমি আপডেটেড বর্তনীটি দেখবে তুমি জানতে পারবে যে 3 ওহম ও 3 ওহম রোধ দুটি শ্রেণিতে আছে এবং এই শ্রেণী সমবায়টি 6 ওহমের সঙ্গে সমান্তরালে আছে তো তুমি কি পেলে তুমি পেলে মূলত 6 ওহম রোধ আরও একটি 6 ওহম রোধের সঙ্গে সমান্তরালে আছে তো তুমি RN এর মান নির্ণয় করতে পারো যেটা হলো 6 ওহম রোধ আরও একটি 6 ওহম রোধের সঙ্গে সমান্তরালে যেটা হবে 3 ওহম তো এখন তুমি নর্টন রোধের Nortons resistance মান পেয়ে গেছো পরবর্তী কাজ হলো নর্টন কারেন্টের Nortons current মান নির্ণয় করা তো তুমি কি করবে এই বর্তনীর সাহায্যে নর্টন কারেন্টের Nortons current মান নির্ণয় করা যাক আমরা a b প্রান্তকে শর্ট সার্কিট করবো তাহলে বর্তনীটি এইরকম পাবো এখন একটি শর্ট সার্কিট কারেন্ট প্রয়োগ করা যাক তো শর্ট সার্কিট কারেন্টটি হলো isc এখন যদি তুমি a b প্রান্তকে শর্ট সার্কিট করো তাহলে 6 ওহম রোধটি নিস্ক্রিয় হয়ে যায় তো তোমার থাকছে 4 আম্পিয়ার কারেন্ট উৎস 3 ওহম রোধ শর্ট সার্কিট এবং এই 15 ভোল্ট ভোল্টেজ উৎস সঙ্গে 3 ওহম রোধ শ্রেণিতে এখন যদি তুমি এই বর্তনীর এই নির্দিষ্ট অংশটি দেখো তাহলে এটা হলো একটি ভোল্টেজ উৎস সঙ্গে একটি কারেন্ট উৎস শ্রেণিতে ও তার সঙ্গে একটি রোধ শ্রেণিতে তুমি উৎস রূপান্তর প্রয়োগ করতে পারো তো তখন কি হবে তুমি রূপান্তর করছো এটাকে একটি কারেন্ট উৎসে তার সঙ্গে একটি রোধ সমান্তরালে এই কারেন্ট উৎসের মান কি হবে কারেন্ট উৎসের মান হবে 15 ভাজিত 3 যেটা হবে 5 অ্যাম্পিয়ার এবং একটি রোধ এর সঙ্গে সমান্তরালে সেই রোধের মান হবে 3 ওহম এখন তোমার কাছে প্রদত্ত কারেন্ট উৎস আছে ও তোমার কাছে আছে আরও একটি 3 ওহম রোধ এবং তারপর তোমার আছে a b প্রান্ত এবং এটা হলো শর্ট সার্কিট কারেন্ট এখন এই দুটি কারেন্ট উৎস সমান্তরালে আছে তো আপডেটেড বর্তনীটির জন্য তুমি এই দুটিকে যোগ করতে পারো এবং এটা হবে 9 অ্যাম্পিয়ার তারপর আরও একটি 3 ওহম রোধ সমান্তরালে আছে এবং তারপর তুমি a b প্রান্তকে শর্ট সার্কিট করেছো এখন তুমি জানো যে আবার এই বর্তনীটিকে ভোল্টেজ উৎস ও একটি শ্রেণিতে রোধের রূপে রূপান্তর করা যাবে তো তখন কি হবে তো যদি তুমি আবার ভোল্টেজ উৎসে রূপান্তর করো তাহলে এটা হবে 9 গুন 3 যেটা হলো 27 ভোল্ট এবং তারপর একটি 3 ওহম রোধ শ্রেণিতে যেটা বর্তনীতে দেওয়া আছে ও তারপর তুমি a b প্রান্তকে শর্ট সার্কিট করেছো এখন এই বর্তনীটি খুব সহজ হয়ে গেছে তুমি বর্তিনীটি থেকেই দেখাতে পাচ্ছো যে শর্ট সার্কিট কারেন্টের মান কি হবে এখানে শর্ট সার্কিট কারেন্টের মান হবে যে ভোল্টেজ উৎস 27 ভাজিত 6 তো তুমি যেটা পাবে সেটা হলো 45 অ্যাম্পিয়ার সুতরাং এখন তুমি পেয়ে গেছো নর্টন কারেন্টের Nortons current মান যেটা হলো 45 অ্যাম্পিয়ার তো শেষমেশ নর্টন তুল্য Nortons equivalent বর্তনীটি কি হবে নর্টন তুল্য Nortons equivalent বর্তনীটি হবে 45 অ্যাম্পিয়ার কারেন্ট উৎস সঙ্গে সমান্তরালে 3 ওহম রোধ a b প্রান্তে তো তুমি পেয়ে গেলে এই বর্তনীর নর্টন তুল্য Nortons equivalent বর্তনীটি তো এর সঙ্গে আমরা আজকের ক্লাস শেষ করলাম এই ক্লাসে আমরা নর্টন'স থিওরেম Nortons theorem সম্পর্কে আলোচনা করেছি বিশেষ করে যেখানে স্বাধীন ভোল্টেজ বা কারেন্ট উৎস আছে সুতরাং আমরা পরবর্তী ক্লাসেও নর্টন'স থিওরেম Nortons theorem সম্পর্কে আলোচনা করবো যেখানে বিশেষ করে বর্তনীতে নির্ভরশীল উৎস আছে এবং আমরা দেখবো সেই সব বর্তনীকে কিভাবে সমাধান করা যায় ধন্যবাদ